হ্যালো এবং শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনের এই 3য় ভাগে স্বাগতম এটি NPTEL কোর্সের নিরাপদ প্রণালী ইঞ্জিনিয়ারিং এর অংশ তাই আগের 2টি ভিডিও লেকচারে আমরা শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনগুলির একটি ভূমিকা দিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে এটি মূলত একটি কৌশল সাংখ্যিক ফিঙ্গারপ্রিন্টিং কৌশল যা কোনও যন্ত্রে সংরক্ষিত গোপন চাবিগুলি ব্যবহার না করে প্রমাণীকরণের মতো জিনিসগুলি অর্জন করতে ব্যবহৃত হয় আমরা দেখেছি যে প্রমাণীকরণের মতো ক্রিপ্টোগ্রাফিক উদ্দেশ্যের জন্য কার্যকর হওয়ার জন্য প্রতিটি PUF এর একটি ভাল অন্তর এবং আন্তঃ চিপ বৈচিত্র থাকা প্রয়োজন এই বক্তৃতায় আমরা প্রমাণীকরণ প্রদানের জন্য PUF এর ব্যবহার দেখব যে জিনিসটি আমরা আসলে একটি সেটআপের থেকে দেখব যেখানে আমাদের একটি সার্ভার রয়েছে এবং আমাদের কাছে একটি এজ যন্ত্র রয়েছে এবং এই এজ যন্ত্রটিতে একটি শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশন PUF উপস্থিত রয়েছে সুতরাং আমরা আসলে এখানে যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি তা হল সার্ভার কীভাবে PUF ব্যবহার করে এই নির্দিষ্ট যন্ত্রটিকে প্রমাণীকরণ করবে এটির একটি উপায় হল যে এই PUF তৈরীর সময় প্রস্তুতকারক চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রতিক্রিয়াগুলির জন্য একটি ডাটাবেস তৈরি করবে এখানে এই ডাটাবেসটি CRP ডাটাবেস নামে পরিচিত এবং এটি সার্ভারে সংরক্ষিত হবে CRP ডাটাবেসে একটি চ্যালেঞ্জ এবং এই নির্দিষ্ট যন্ত্র থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া রয়েছে যখন এই এজ যন্ত্রটিকে ফিল্ডে আনা হয় এবং এটি আসলে কিছু উপযোজনে কোনো না কোনো সময়ে ব্যবহৃত হয়েছে তখন সার্ভারের এই ডিভাইসটির প্রমাণীকরণের প্রয়োজন হবে যখন এই ধরনের প্রমাণীকরণের প্রয়োজন হয় তখন সার্ভার CRP টেবিল থেকে একটি চ্যালেঞ্জ নেবে এবং এই এজ যন্ত্রে এই বিশেষ চ্যালেঞ্জটি পাঠাবে এজ যন্ত্রটি তখন এই চ্যালেঞ্জটি তার PUF এবং প্রায়শই সংশ্লিষ্ট প্রতিক্রিয়াতে ব্যবহার করবে যাতে সেই প্রতিক্রিয়াটি সার্ভারে ফেরত পাঠানো হয় সুতরাং লক্ষ্য করুন যে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে কোনও ক্রিপ্টোগ্রাফি উপস্থিত নেই তাই এজ যন্ত্রে কোনও এনক্রিপশন বা ডিক্রিপশন বা অন্য কোনও সংরক্ষিত চাবি নেই তাই চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়াটি ক্লিয়ার টেক্সটে পাঠানো হবে এখন একবার সার্ভার এজ যন্ত্র থেকে প্রতিক্রিয়া পেয়ে গেলে এটি সংরক্ষণ করা CRP ডাটাবেস দেখবে এবং CRP সেখানে সংরক্ষিত প্রতিক্রিয়া এবং এজ যন্ত্র থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার তুলনা করবে মূলত এটি উভয়ের মধ্যে হ্যামিং দূরত্বের দিকে তাকাবে এবং এই প্রতিক্রিয়াটি আসলে এই নির্দিষ্ট যন্ত্র থেকে এসেছে কিনা তা নির্ধারণ করবে তাই এইভাবে এজ যন্ত্রটি প্রমাণীকৃত হবে এখন উদাহরণ স্বরূপ ধরা যাক যে এখানে অন্য একটি দুর্বৃত্ত যন্ত্র রয়েছে এবং এটি আসল এজ যন্ত্র হিসাবে মুখোশ পরে কাজ করার চেষ্টা করছে এখন যখন সার্ভার চ্যালেঞ্জ পাঠায় তখন PUF এর বৈশিষ্ট্যগুলি অনুমান করা কঠিন করে তুলবে যে পরের প্রতিক্রিয়াটি কি হবে এমনকি যদি PUF এই পোশাক যন্ত্রে প্রয়োগ করা হয় তবে প্রতিক্রিয়াটি আসল এজ যন্ত্র প্রতিক্রিয়ার থেকে বেশ আলাদা দেখাবে তাই যখন প্রতিক্রিয়াটি সার্ভারে ফিরে যায় সার্ভারটি সনাক্ত করতে সক্ষম হবে যে এই প্রতিক্রিয়াটি ডাটাবেসে সংরক্ষিত প্রতিক্রিয়ার সাথে মেলে না এবং তাই এটি যন্ত্রটিকে প্রত্যাখ্যান করবে এটি বলবে যে প্রমাণীকরণ সফল হয়নি তাই একটি দিক যেটি PUF ভিত্তিক প্রমাণীকরণ কৌশলের সাথে একটি সমস্যা সেটি অনেকটা মাঝের লোকটির কেস সুতরাং লক্ষ্য করুন যে আমরা বলেছি যে চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়াটি ক্লিয়ার টেক্সটে পাঠানো হয়েছে এবং তাই মাঝখানের যে কোনও ব্যক্তি চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রতিক্রিয়াটি দেখতে পাবে এখন যদি সার্ভারটি আসলে একই চ্যালেঞ্জ আবার পাঠায় তবে আক্রমণকারী মাঝখানে থাকা ব্যক্তিটি যন্ত্রে চ্যালেঞ্জটি না পাঠিয়েই সেই সংশ্লিষ্ট চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে সুতরাং মাঝের লোকটিকে PUF এর উপর আক্রমণ প্রতিরোধ করার জন্য যা প্রয়োজন তা হল একবার ব্যবহার করা CRP পুনরায় ব্যবহার না করা যার অর্থ হল যে একবার সার্ভারটি আসলে চ্যালেঞ্জ ব্যবহার করে এবং সংশ্লিষ্ট প্রতিক্রিয়া প্রাপ্ত করে সেই নির্দিষ্ট এন্ট্রিটিকে চিহ্নিত করা উচিত এই CRP ডাটাবেস থেকে সক্রিয় বা সরানো আর কখনও ব্যবহার করা হয় না এইভাবে মাঝখানে থাকা লোকটির আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা যেতে পারে মাঝখানের আক্রমণের লোকটির থাকার নেতিবাচক দিক এবং CRPগুলির পুনঃব্যবহার রোধ করার একটি নেতিবাচক দিক হল যে CRP ডাটাবেসের দিকটি ব্যাপকভাবে বড় হওয়া উচিত এর কারণ হল CRP টেবিলগুলি সাধারণত তৈরি করার সময় বা যন্ত্রটি পূরণ হওয়ার আগেতৈরি করা হয় সুতরাং এই নির্দিষ্ট এজ যন্ত্রের সমগ্র জীবনকালের জন্য আমাদের সার্ভারে পর্যাপ্ত পরিমাণ চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রতিক্রিয়া সংরক্ষণ করা উচিত ছিল যাতে পর্যায়ক্রমিক প্রমাণীকরণ সমগ্র জীবনের জন্য সমর্থিত হতে পারত উদাহরণস্বরূপ আসুন ধরা যাক যে আমাদের কাছে এই এজ যন্ত্রটি রয়েছে যা একটি দূরবর্তী বল ক্ষেত্রে রাখা হয়েছে এবং ধরুন এই এজ যন্ত্রটি 3 বছরের জন্য ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে আবারও আমরা অনুমান করি যে প্রতিদিন এই এজ যন্ত্রে সার্ভার থেকে চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া পাঠানো হবে যাতে এজ যন্ত্রটিকে প্রমাণীকৃত করা যায় এর অর্থ এই যে CRP ডাটাবেসে এই একক এজ যন্ত্রের সাথে সম্পর্কিত হাজারেরও বেশি ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া থাকা উচিত সুতরাং প্রমাণীকরণের পর্যায়ক্রম উপযোজন থেকে উপযোজনে পরিবর্তিত হতে পারে এটি একটি একক তারিখ প্রমাণীকরণের চেয়ে অনেক ছোট হতে পারে তাই এমন উপযোজন থাকতে পারে যেখানে ধরুন প্রতি 45 মিনিটে বা সেইরকম সময়ে প্রমাণীকরণ করার প্রয়োজন হয় এবং সেজন্য আপনার কাছে অবশেষে খুব বড় CRP টেবিল থাকবে আবারও আমরা যা দেখতে পাই তা হল প্রতিটি CRP টেবিল হল যন্ত্র নির্দিষ্ট এবং এটি সত্য কারণ প্রতিটি CRP অনন্য চ্যালেঞ্জের প্রতিক্রিয়া এবং প্রতিটি যন্ত্রের সাথে সম্পর্কিত প্রতিক্রিয়া এখন জিনিসগুলি আরও খারাপ হয়ে যায় কারণ আমাদের যদি একাধিক যন্ত্র থাকে যা একটি একক সার্ভার দ্বারা পরিচালিত হয় তবে এমন একাধিক CRP টেবিল থাকবে যা সার্ভার ডাটাবেসে সংরক্ষণ করার প্রয়োজন হবে এমন অন্যান্য সমস্যার দিকগুলি হল যে CRP টেবিলগুলি যদি চুরি হয়ে যায় বা সার্ভারের গোপনীয়তা লঙ্ঘিত হয় তবে এই যন্ত্রগুলির সাথে সম্পর্কিত PUFগুলির সম্পূর্ণ নিরাপত্তা নষ্ট হয়ে যাবে। তাই গবেষকরা বেশ কিছু বিকল্প কৌশল চেষ্টা করছেন যাতে তারা হয় CRP টেবিলের আকার কমাতে পারে বা বিকল্প হিসাবে PUF ব্যবহার করার সময় প্রমাণীকরণ প্রসেসে CRP টেবিলের ব্যবহার বাদ দেওয়ার চেষ্টা করা যেতে পারে সুতরাং একটি খুব জনপ্রিয় মডেল PUF এর গোপন মডেল নামে পরিচিত এখানে যা ঘটে তা হল তৈরী করার সময় বিভিন্ন চ্যালেঞ্জের সাথে যন্ত্রের প্রতিক্রিয়াগুলি প্রশিক্ষণের পরিবর্তনের এবং চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়াগুলিকে আমাদের ডাটাবেসে সংরক্ষণ করার পরিবর্তে একটি গোপন মডেল PUF তে যা ঘটে তা হল প্রস্তুতকারক PUF এর বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করবে এবং সেই নির্দিষ্ট PUF এর জন্য একটি মডেল তৈরি করবে উদাহরণস্বরূপ সার্ভারটি এই আর্বিটার PUF তে উপস্থিত বিভিন্ন গেট বিলম্বের একটি ডাটাবেস তৈরি করতে পারে এবং এটি আসলে এই নির্দিষ্ট আরবিটার PUF এর জন্য এই মডেলটি সংরক্ষণ করার প্রয়োজন হবে সুতরাং এই মডেলটি আসলে যা করতে সক্ষম হবে তা হল একটি নির্দিষ্ট চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই বিশেষ মডেলটি একটি নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য একটি নির্দিষ্ট PUF এর প্রতিক্রিয়া কি হওয়া উচিত তার খুব ভাল একটি অনুমান তৈরি করতে পারে সুতরাং যা প্রয়োজন তা হল PUF এর এই মডেলটি গোপন রাখা হয় এবং তারপরে যন্ত্রটি আসল ক্ষেত্রে আনা হয় এবং যখন প্রমাণীকরণের প্রয়োজন হয় সার্ভার এলোমেলোভাবে একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ বেছে নেবে এই নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য প্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি করতে এই বিশেষ PUF এর এই মডেলটি ব্যবহার করবে এটি তখন এই যন্ত্রে চ্যালেঞ্জটি পাঠাবে এবং প্রতিক্রিয়া প্রাপ্ত করবে তারপরে এটি মডেল থেকে প্রাপ্ত প্রত্যাশিত প্রতিক্রিয়ার সাথে এই প্রতিক্রিয়াটির তুলনা করবে যদি প্রত্যাশিত প্রতিক্রিয়া এবং সেই নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য যন্ত্র থেকে প্রাপ্ত প্রকৃত প্রতিক্রিয়ার মধ্যে ঘনিষ্ঠ মিল থাকে তবে এটি যন্ত্রটির প্রমাণীকরণে ব্যবহার করা হবে এখন এটি বেশ ভাল কাজ করে বিশেষ করে PUF সুইচে এবং আমরা আসলে এমনভাবে নির্মাণ করি যেখানে এই PUF এর গোপন মডেলটি তৈরির সময়ে খুঁজে বের করা যেতে পারে তবে তবুও এই কৌশলটির এখনও একটি সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা হল যে এই PUF মডেলটিকে এখনও গোপন রাখটাইমতে হবে এবং এটি অত্যন্ত গোপনীয় হতে হবে কারণ যদি এই মডেলটি হারিয়ে যায় তাহলে যে কোনও আক্রমণকারী অনধিকার প্রবেশ করে সেই চ্যালেঞ্জটি দেখতে পারে যা সার্ভার থেকে সেই এজ যন্ত্রে পাঠানো হয়েছে সেই মডেলটি ব্যবহার করতে পারে যা তখনই চুরি করেছে এবং যা সেই বিশেষ চ্যালেঞ্জের প্রতিক্রিয়া প্রদান করেছে এতে আক্রমণকারী মেশিন প্রকৃতপক্ষে একটি PUF ছাড়াই প্রমাণীকৃত হয়ে যেতে পারে সুতরাং অন্যান্য কাজ হচ্ছে যেমন পাবলিক মডেল PUF যার উপর গবেষণা করা হয়েছে এই পাবলিক মডেল PUF খুব অনুরূপ ভাবে কাজ করে তাই PUF এর মডেল বাদ দিয়ে যা বিভিন্ন গেট বিলম্ব ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সার্ভারে উপস্থিত ডাটাবেসে সংরক্ষণ করা হয়েছে তা গোপন রাখতে হবে না সুতরাং এখানে আসলে যে তথ্যটি ব্যবহার করা হয়েছে তা একটি নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য যা প্রকৃত যন্ত্রে পাঠানো হয় যেটি সঠিক PUF এর মালিক প্রতিক্রিয়া পেতে কয়েক সূক্ষ্ণসেকেন্ড লাগবে তাই যদি যন্ত্রটিতে একটি চ্যালেঞ্জ পাঠানো হয় যাতে PUF আছে তবে সার্ভারে খুব দ্রুত প্রতিক্রিয়া প্রাপ্ত হবে অন্যদিকে সেটি যদি এক আক্রমণকারী হয় যার কাছে PUF এর এই বিশেষ মডেলটির একটি অনুলিপি আছে তাহলে ভারী কম্পিউটিং সংস্থানগুলি থাকা সত্ত্বেও চ্যালেঞ্জ পাঠাতে এবং এই পাবলিক মডেলের উপর ভিত্তি করে মডেলটি গণনা করতে বেশ খানিকটা সময় লাগবে অতএব চ্যালেঞ্জ পাঠানো এবং আক্রমণকারী যন্ত্র থেকে প্রতিক্রিয়া প্রাপ্তির মধ্যে বিলম্ব যথেষ্ট হবে অতএব প্রমাণীকরণের এই আকৃতিতে যা প্রস্তাব করা হয় তা হল যে আক্রমণকারী একটি এলোমেলো চ্যালেঞ্জ বেছে নেয় সেই নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য প্রত্যাশিত প্রতিক্রিয়া পেতে PUF এর জন্য এই সার্বজনীন মডেলটি ব্যবহার করে এবং তারপরে যন্ত্রে চ্যালেঞ্জ পাঠায় এটি প্রতিক্রিয়া পাওয়ার জন্য নেওয়া সময়ও উল্লেখ করে এখন যদি এই T0 ক্ষেত্রে কিছু নির্দিষ্ট থ্রেশহোল্ডের চেয়ে বেশি সময় নেওয়া হয় তাহলে ধরে নেওয়া হয় যে প্রতিক্রিয়াটি ক্ষতিকারক যন্ত্র বা আক্রমণকারী যন্ত্র থেকে প্রাপ্ত হয়েছে এবং উপেক্ষা করা হয় এবং কোনো প্রমাণীকরণ করা হয় না অন্যদিকে যদি প্রতিক্রিয়া আপডেট করার সময় খুব কম হয় থ্রেশহোল্ডের চেয়ে অনেক কম হয় তবে সার্ভারটি PUF এর এই মডেল থেকে প্রাপ্ত প্রতিক্রিয়াটিকে প্রত্যাশিত প্রতিক্রিয়ার সাথে যাচাই করবে এবং যদি প্রত্যাশিত প্রিতিক্রিয়ার কাছাকাছি মিল থাকে তবে যন্ত্রটি প্রমাণীকৃত হবে যদিও এই বিশেষ কৌশলটি অনুমান করে যে নেটওয়ার্ক বিলম্ব এবং টাউটিং বিলম্ব ইত্যাদির মতো অন্যান্য কারণগুলি বিবেচনা করা হয়নি এই কৌশলটি স্থানীয় ছোট নেটওয়ার্কগুলির সাথে ছোট সিস্টেমের জন্য বেশ ভাল কাজ করবে আরেকটি কৌশল যা নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা চলছে তা হল হোমোমরফিক এনক্রিপশন নামে পরিচিত কিছুর ব্যবহার করা এটি ব্যবহার করে যন্ত্রে উপস্থিত এই বিশেষ PUF এর জন্য তৈরি করা চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া জোড়া এনক্রিপ্ট করা হয় এবং একটি অবিশ্বস্ত পরিবেশে সংরক্ষণ করা হয় এখন হোমোমরফিক এনক্রিপশন ব্যবহার করার মূল বৈশিষ্ট্য হল যে নির্দিষ্ট প্রতিক্রিয়ার বৈধতা যাচাই এনক্রিপ্ট করা ডেটাতে করা যেতে পারে এর মানে হল যে সার্ভারটি আসলে এই অ বিশ্বস্ত ক্লাউডে একটি নির্দিষ্ট প্রোগ্রাম চালাতে পারে যা এনক্রিপ্ট করা CRP ডাটাবেসে কাজ করে এবং বাস্তবে CRP ডাটাবেস ডিক্রিপ্ট না করেও বৈধ বা অবৈধ আবহ প্রতিক্রিয়া পেতে সক্ষম হবে তাই যথারীতি এই বিশেষ মডেলে সার্ভার আসলে এই এজ যন্ত্রে বিশেষ চ্যালেঞ্জ পাঠাবে সংশ্লিষ্ট প্রতিক্রিয়া পাবে যা যদি বৈধ হয় তবে প্রায়শই PUF থেকে এবং এই প্রতিক্রিয়াটি তারপর অবিশ্বস্ত পরিবেশে পাঠানো হয় এটি একটি নিয়মিত ক্লাউড কম্পিউটিং পরিবেশ হবে এই অবিশ্বস্ত পরিবেশে ব্যবহৃত হোমোমরফিক এনক্রিপশন কৌশলটি তখন এই এনক্রিপ্ট করা ডাটাবেসে কাজ করে এবং যাচাই করে যে প্রতিক্রিয়াটি প্রকৃতপক্ষে ডাটাবেসে সংরক্ষিত প্রতিক্রিয়া কিনা এইভাবে যদিও এই ক্লাউডটি অবিশ্বস্ত তবুও হোমোমরফিক এনক্রিপশন উপস্থিত থাকার কারণে ডাটাবেসের নিরাপত্তা নিশ্চিত হয় এখন এটি PUF তে CRP সমস্যা সমাধানের জন্য একটি খুব ভাল সমাধান বলে মনে হচ্ছে বাস্তবে এই হোমোমরফিক এনক্রিপশনটি অনুশীলনে নেওয়ার আগে এখনও অনেক গবেষণা চলছে এর কারণ হল যে এনক্রিপ্ট করা ডাটাবেস ব্যবহার করে প্রতিক্রিয়াগুলিকে যাচাই করতে এবং এনক্রিপ্ট করতে এখনও যথেষ্ট সময় লাগে যদিও এই সময়ের প্রয়োজনীয়তা হ্রাস করার জন্য অনেক গবেষণা চলছে PUF এর উপর ভিডিও বক্তৃতা শেষ করার জন্য PUF হল অত্যন্ত দরকারী কৌশল বা প্রক্রিয়া যা বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক জিনিস যেমন প্রমাণীকরণ গোপন চাবি বানানো ইত্যাদি অর্জন করতে পারে এবং একটি খুব ছোট আঙ্গুলের ছাপ দিয়ে এবং এটিও নিশ্চিত করা হয় যে যদি একটি PUF একটি যন্ত্রে উপস্থিত থাকে তবে সেই নির্দিষ্ট যন্ত্রটি ক্লোন করা যাবে না অনেক গবেষণা চলছে যা প্রকৃতপক্ষে নতুন PUFগুলি যেমন অ্যানালগ PUF সেন্সর ব্যবহার করে PUF ইত্যাদি খোঁজার জন্য । CRP সমস্যাটি সমাধান করার জন্য এবং কীভাবে CRP টেবিলগুলি আসলে সংকুচিত করা যেতে পারে যাতে দক্ষতা এবং মেমরি সংরক্ষণ হ্রাস করা যায় এখনও একটি বিশাল সমস্যা রয়েছে PUF এর একটি প্রধান ত্রুটি যা এটিকে আসলে প্রয়োজনীয় যন্ত্রে যাওয়া থেকে কিছুটা বাধা দিচ্ছে তা হল এই আক্রমণগুলি যা মডেল তৈরীর আক্রমণ নামে পরিচিত সুতরাং একটি মডেল তৈরীর আক্রমণের মধ্যে যা ঘটে তা হল আপনি এমন একটি পরিস্থিতি বিবেচনা করতে পারেন যেখানে আপনার একটি সার্ভার এবং একটি যন্ত্র রয়েছে এবং এই যন্ত্রটির একটি PUF রয়েছে এবং সার্ভারটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চ্যালেঞ্জ পাঠাচ্ছে এবং প্রতিক্রিয়া প্রাপ্ত করছে এখন এই পুরো বিষয়টিতে একজন নিষ্ক্রিয় শ্রোতাও রয়েছে যে এই চ্যালেঞ্জগুলি এবং প্রতিক্রিয়াগুলি দেখে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই PUF এর একটি মডেল তৈরি করতে মেশিন লার্নিং কৌশল বা মডেল তৈরীর কৌশল ব্যবহার করেন এখন একটি নির্দিষ্ট সংখ্যক প্রমাণীকরণ সম্পন্ন হওয়ার পরে একটি প্রদত্ত চ্যালেঞ্জের জন্য আক্রমণকারী সেই PUF এর জন্য মডেলটি ব্যবহার করতে পারে যা এটি আসলে তৈরি করেছে এবং যাতে চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানাতে পারে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রমাণীকরণ এইভাবে ভেঙে যাবে কারণ আক্রমণকারী প্রকৃতপক্ষে বর্তমান PUF এর মালিকানা ছাড়াই চ্যালেঞ্জগুলির জন্য সঠিক প্রতিক্রিয়াগুলি প্রদান করতে সক্ষম হবে PUF এর সাথে আরেকটি বড় সমস্যা হল একটি গণনার সাথে টেম্পারিং করা উদাহরণস্বরূপ একটি PUF কম্পিউটেশনের সময় একটি আক্রমণকারী প্রকৃতপক্ষে ডিভাইসটি ধরে রাখতে সক্ষম হয় এবং ধরা যাক শক্তিতে থাকা বা সমতল গ্রাউন্ডে থাকা সাইনোসয়েডাল তরঙ্গকে বলপ্রয়োগ করে যন্ত্রের অপারেশনটি পরিচালনা করতে সক্ষম হয় তারপর PUF থেকে প্রতিক্রিয়া পরিবর্তন করা যেতে পারে সুতরাং যদি PUF প্রতিক্রিয়া একটি নির্দিষ্ট ডিগ্রির বাইরে পরিবর্তিত হয় প্রমাণীকরণ ব্যর্থ হবে কারণ সার্ভার CRP টেবিলে সংরক্ষিত প্রতিক্রিয়া এবং PUF হার্ডওয়্যার দ্বারা প্রাপ্ত প্রতিক্রিয়ার সাথে প্রচুর পরিমাণে অমিল খুঁজে পাবে এটি অনেকটা পরিষেবা আক্রমণের অস্বীকৃতির মতো হবে যেখানে আক্রমণকারী প্রতিক্রিয়া কি হবে তা শেখার পরিবর্তে মূলত যন্ত্রটিকে প্রমাণীকৃত হওয়া থেকে বাধা দেয় তবুও PUFগুলি এর যন্ত্রগুলির হালকা প্রমাণীকরণের জন্য খুব প্রতিশ্রুতিশীল উপায় এবং সম্ভবত অদূর ভবিষ্যতে আমরা এই যন্ত্রগুলিতে অনেক আকার ব্যবহার করা দেখতে পাব এবং এটি নিশ্চিত করবে যে যন্ত্রগুলি ক্লোন করা যাবে না যন্ত্রে কোনও গোপন চাবির প্রয়োজন নেই ইত্যাদি ধন্যবাদ